হ্যালো ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্স বিষয়ক NPTEL এর অনলাইন সার্টিফিকেশন কোর্সে স্বাগত এটি হলো চতুর্থ মডিউল এবং 34 নম্বর লেকচার যেখানে আমরা অর্থোগ্রাফিক প্রজেকশন বিশেষ করে লাইন প্রজেকশন বা রৈখিক অভিক্ষেপের দ্বিতীয় অংশ সম্পর্কে আলোচনা করব এখানে আগে আমরা দেখতে চেষ্টা করেছিলাম যে যদি একটা রেখা একটি তলের সাথে সমান্তরাল হয় এবং অপর একটি তলের সাথে অবনতি কোণ সৃষ্টি করে তাহলে সেই ধরনের রেখাকে কিভাবে অঙ্কন করা সম্ভব এটা প্রথম দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ যেকোনো কোয়াড্রেন্টেই থাকুক আমরা এর অভিক্ষেপগুলো লক্ষ্য করতে চেষ্টা করব যেখানে অন্যতম শর্ত হলো রেখাটি কোনো একটি তলের সাথে সমান্তরাল অবস্থায় থাকবে যদি এই শর্ত লঙ্ঘিত হয় অর্থাৎ সাধারণভাবে যখন একটা রেখা উল্লম্ব বা অনুভূমিক তলে বিভিন্ন কোণে আনত থাকে তখন তার অভিক্ষেপগুলিকে কিভাবে অঙ্কন করা যায় এক্ষেত্রে আমরা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করব যদি আমরা রেখাটি সম্পর্কে জানি রেখাটি তলগুলোর সাথে কি ধরনের কোণ তৈরি করেছে সেই সম্পর্কে জানি তাহলে কিভাবে তার অভিক্ষেপগুলোকে আঁকা সম্ভব এক্ষেত্রে আমরা দ্বিতীয় যে প্রশ্নটা বিবেচনা করবো তা হলো যদি আমরা অভিক্ষেপগুলো সম্পর্কে জেনে থাকি তাহলে কিভাবে আমরা রেখাটির প্রকৃত দৈর্ঘ্যকে গঠন করবো এবং খুঁজে বের করব এই দ্বিতীয় প্রশ্নটির ক্ষেত্রে অর্থাৎ অভিক্ষেপ সম্পর্কে ধারণার সাহায্যে প্রকৃত দৈর্ঘ্য গঠন করা সবসময়ই কিছুটা জটিলতাপূর্ণ সেই সমস্ত কেসের তুলনায় যেখানে আমরা এর দ্বারা সৃষ্ট প্রকৃত দৈর্ঘ্য এবং অবনতি কোণ সম্পর্কে জানি এবং যার ফলে আমরা অভিক্ষেপগুলো তৈরি করতে পারি উভয় ঘটনার দিকেই আমরা আমাদের আজকের ক্লাসে নজর রাখব তাহলে শুরু করা যাক একটা AB রেখা নেওয়া যাক A কে নিচের দিকে অভিক্ষিপ্ত করে অনুভূমিক তলের উপরে আমরা a পাই B কে উল্লম্বভাবে নিচের দিকে অভিক্ষিপ্ত করে আমরা b পেলাম এটা হলো প্রথম অভিক্ষেপ যা অনুভূমিক তলের সাথে বা কোণ উৎপন্ন করেছে একইভাবে AB বিন্দুকে উল্লম্ব তলের উপর অভিক্ষিপ্ত করা যাক এর ফলে a' এবং b' তৈরি হয় অর্থাৎ এটি হলো অভিক্ষিপ্ত রেখা এবং অনুভূমিক তলের সাপেক্ষে লক্ষ্য করলে এটি বা φ কোণ উৎপন্ন করেছে সাধারণত এই কোণ দুটি ভিন্ন হয় এই ধরনের ঘটনার ক্ষেত্রে এই রেখাগুলোর অভিক্ষেপকে কিভাবে অঙ্কন করা যায় তার মানে আমরা কি উল্লম্ব তলের উপর a'b' অংকন করতে পারি এবং সেগুলোকে কি অভিক্ষিপ্ত করতে পারি ধরা যাক এগুলি হলো a এবং b এই ab বা a'b' কোনোটিই প্রকৃত দৈর্ঘ্য নয় প্রকৃত দৈর্ঘ্য হলো সবসময়ই AB তাহলে যদি আমরা অভিক্ষেপগুলো সম্পর্কে জানি তাহলে কিভাবে আমরা বিপরীত সমস্যাটিকে পেতে পারি অথবা আমি যদি এই কোণগুলো এবং প্রকৃত দৈর্ঘ্য সম্পর্কে জানি তাহলে কিভাবে আমরা a'b' কে পেতে পারি আমরা এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞাসা করব তাহলে উল্লম্বতলের সাপেক্ষে AB প্রকৃত দৈর্ঘ্য যে কোণ উৎপন্ন করে তা আমরা টপ ভিউতে পাবো এবং অনুভূমিক তলের সাপেক্ষে প্রকৃত দৈর্ঘ্য যে কোণ উৎপন্ন করে আমরা উল্লম্ব তল বা ফ্রন্ট ভিউতে দেখতে পাবো আমরা এই সমস্ত দিকগুলো লক্ষ্য করবো উদাহরণস্বরূপ অনুভূমিকের সাপেক্ষে এই কোণটিকে আমরা এখানে দেখতে পাবো এবং এই কোণটি যেটি অভিক্ষিপ্ত রয়েছে সেই কোণটি যাই হোক না কেন উল্লম্ব তলে ছেদ করবে কোণটি যাই হোক আমরা একে এখানে হিসাবে দেখতে পাবো এবার একটা প্রশ্ন জিজ্ঞাসা করা যাক যখন ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ সম্পর্কে জানা থাকে তখন কিভাবে প্রকৃত দৈর্ঘ্য খুঁজে বার করা যায় এর জন্য এই আলোচনা শুরু করা যাক আগে থেকেই আমরা ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ সম্পর্কে জানি এবং এর থেকে আমরা প্রকৃত দৈর্ঘ্য গঠন করতে চাই এর জন্য আমাদেরকে কি করতে হবে ধরে নেয়া যাক আমরা আগে থেকেই a'b' কে জানি যদি আমরা a'b' তৈরি করতে চাই তাহলে a' কতটা দূরত্বে অবস্থিত তা আমাদের জানা প্রয়োজন এছাড়া এটা কি ধরনের কোণ সৃষ্টি করেছে তাও জানা প্রয়োজন আগের ক্লাসে আমরা জেনেছি একটা কোণ তৈরি হয় আমরা তা এগিয়ে নিয়ে যাই এটি ছেদ করে এবং সেখানে b' পাওয়া যায় একইভাবে a' কে নিচের দিকে প্রসারিত করতে হবে এর ফলে আমরা এটি উল্লম্ব তলের সম্মুখে কোন দূরত্বে রয়েছে তা পেয়ে যাবো এরপর b' কে অভিক্ষিপ্ত করতে হবে এরপর একে এমন ভাবে ঘোরাতে হবে যার ফলে এটা যে কোণ তৈরি করবে আমরা তা চিহ্নিত করব সুতরাং আমরা এই ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ সম্পর্কে জানি যদি এই ব্যাপারটা এই ধরনের হয় তাহলে কিভাবে আমরা প্রকৃত দৈর্ঘ্য গঠন করতে পারবো ab কে ব্যবহার করো একে এমন ভাবে ঘোরাও যার ফলে b2 রেখা পাওয়া যায় AB হলো আপেক্ষিক a'b' ও আপেক্ষিক কোনোভাবে আমরা আগে থেকে a'b' এবং AB গঠন করে ফেলেছি ab জানা থাকলে এই ab কে অনুভূমিক তলের উপর অভিক্ষিপ্ত করে b2 কে চিহ্নিত করো ab2 রেখা পাওয়া গেল এই ab2 রেখা পাওয়ার পর আমরা আবার একে ওপরের দিকে অভিক্ষিপ্ত করলাম a'b' আগে থেকেই জানা রয়েছে তাহলে b' রেখাকে আমরা অভিক্ষিপ্ত করে b1' পেলাম b1' জানা হয়ে গেলে a' থেকে b1' যুক্ত করা হলো এবং এটাই হলো প্রকৃত দৈর্ঘ্য এই পদ্ধতিতেই আমরা প্রকৃত দৈর্ঘ্য গঠন করে থাকি এটা অনেকটা ত্রিমাত্রিক ক্ষেত্রে অভিক্ষিপ্ত দৈর্ঘ্যকে পাওয়ার মতন এই ব্যাপারটাকে লক্ষ্য করা যাক আমাদের কাছে আগে থেকেই AB রয়েছে আমরা যা করতে চাই তা হলো একে অভিক্ষিপ্ত করা হলো এরপর একে অনুভূমিক অভিমুখে ঘোরানো হলো তার মানে এই দৈর্ঘ্য বরাবর আমরা একে ঘোরাতে চাই যার ফলে আমরা এইরকম এক জায়গায় একটি বিন্দুকে চিহ্নিত করতে পারবো এরপর একে সম্পূর্ণভাবে ওপরের দিকে স্থানান্তরিত করতে হবে তারপর এই রেখাটিকে প্রসারিত করো যাতে আমরা প্রকৃত দৈর্ঘ্য গঠন করতে পারি এরপর আবার একে ঘোরাও এর ফলে আমরা AB রেখা পেয়ে যাব এভাবেই আমরা এটিকে গঠন করি অর্থাৎ জ্যামিতিক পদ্ধতি আমরা এখানেও অবলম্বন করছি এটাকে একবার ঘোরাবার ফলে আমরা ab2 পাবো এরপর ওই ab2 কে একেবারে উপরের দিকে স্থানান্তরিত করো এবং এর ফলে এটি পাওয়া গেলো এটাই হলো প্রকৃত দৈর্ঘ্য প্রথমে টপ ভিউকে ঘোরানো হলো এবং একে XY রেখার সমান্তরাল করা হলো এর সংশ্লিষ্ট ফ্রন্ট ভিউ হলো ab1 আমরা a1b1' পাবো যা প্রকৃত দৈর্ঘ্য এবং অনুভূমিক তলের সাথে প্রকৃত অবনতি কোণ নির্দেশ করবে আরো একটি প্রশ্ন জিজ্ঞাসা করা যায় যখন প্রকৃত দৈর্ঘ্য জানা থাকে তখন কিভাবে ফ্রন্ট ভিউ এবং টপ ভিউকে চিহ্নিত করা যাবে এর জন্য আমাদেরকে কি করতে হবে আমরা প্রকৃত দৈর্ঘ্য এবং উল্লম্ব ও অনুভূমিক তলে প্রকৃত দৈর্ঘ্য যে অবনতি কোণ তৈরি করে তা সম্পর্কে জানি এটা খুবই সোজাসাপটা একটা সমস্যা তাহলে আমরা কি করব আমরা আগে থেকেই প্রকৃত দৈর্ঘ্য এবং উল্লম্ব তল ও অনুভূমিক তলে যে কোণ তৈরি হয় তার সম্পর্কে জানি উল্লম্ব তলের কোণকে আমরা টপ ভিউতে দেখতে পাবো এবং অনুভূমিক তলের কোণকে আমরা ফ্রন্ট ভিউতে দেখতে পাবো তাহলে প্রকৃত দৈর্ঘ্যকে আমরা জানি এটা উল্লম্ব তলের সাথে কোণ তৈরি করে এবার এটি তৈরি করা যাক একবার প্রকৃত দৈর্ঘ্য জানার পর আমরা a'b' আঁকতে পারি একইভাবে ab এর ক্ষেত্রেও আমরা প্রকৃত দৈর্ঘ্য সম্পর্কে জানি নির্দিষ্ট কোণ তে আমরা একে তৈরি করলাম এই প্রকৃত দৈর্ঘ্য জানা হয়ে গেলে আমরা একে নিচের দিকে অভিক্ষিপ্ত করলাম এই কাজ সম্পন্ন হওয়ার পর আমরা 90 ডিগ্রিতে একে পুরোপুরিভাবে ঘোরালাম একটা মুক্তকোণ তৈরি করার উদ্দেশ্যে এটি ওই বিন্দুতে ছেদ করবে এবং এরফলে আমরা প্রকৃত দৈর্ঘ্য এবং টপ ভিউ গঠন করতে পারবো আরো একবার এটি তৈরি করা যাক যখন আমরা এই প্রকৃত দৈর্ঘ্য a'b1' কে জানি তখন আমরা তাকে সম্পূর্ণ নিচের দিকে অভিক্ষিপ্ত করলাম যেখানে আমরা প্রকৃত দৈর্ঘ্যবিশিষ্ট রেখা তৈরি করতে চলেছি টপ ভিউ রেখার দিকে একে পুরোপুরিভাবে ঘোরানো হলো যার ফলে কোণ তৈরি হচ্ছে এবং এর ফলে আমরা ab তৈরি করতে পারব একবার ab রেখা তৈরী করা হয়ে গেলে এবং যেহেতু আমরা আগে থেকেই প্রকৃত দৈর্ঘ্য সম্পর্কে জানি আমরা একে উপরের দিকে এই জায়গা পর্যন্ত অভিক্ষিপ্ত করব যাতে আমরা এই ফ্রন্ট ভিউ তৈরি করার মতো অবস্থায় থাকতে পারি এবং অনুভূমিক তল থেকে A12 mm উপরে এবং উল্লম্ব তল থেকে 10 mm সম্মুখে অবস্থিত সবার প্রথমে এই AB কে কল্পনা করো ধরা যাক প্রথম কোয়াড্রেন্টে অনুভূমিক তল থেকে 12 mm উপরে এবং উল্লম্ব তল থেকে 10 mm সম্মুখে এটি অবস্থিত এবং এই প্রকৃত দৈর্ঘ্য হলো 75 mm এটা a বিন্দু থেকে যে কোনো অভিমুখে 75 mm হতে পারে কিন্তু একে অনুভূমিক তলের সাথে 30 ডিগ্রি এবং উল্লম্ব তলের সাথে 40 ডিগ্রি কোণ তৈরি করতে হবে এটাই হলো সেই অভিমুখ যাতে আমরা b কে চিহ্নিত করবো তাহলে সমাধানের দিকে লক্ষ্য করা যাক সবার প্রথমে আমাদেরকে XY রেখা আঁকতে হবে এরপর XY রেখা থেকে 12 mm উপরে a' বিন্দুকে চিহ্নিত করতে হবে এবং XY রেখা থেকে 10 mm নিচে a চিহ্নিত করতে হবে কারণ আমরা অনুভূমিক অভিক্ষেপটিকে ঘোরাতে চলেছি তাই এর নিচে 10 mm হবে কারণ উল্লম্ব তলের সামনে এই অভিমুখে আমরা একে ঘোরাতে চলেছি আমরা a কেও স্থাপন করেছি অন্য কোনো রং ম্যাজেন্ডা ব্যবহার করা যাক আমরা a জানি a' জানি এই বিন্দুটি আমরা জানি এখন আমাদেরকে যা করতে হবে তা হলো অনুভূমিক তলের সাপেক্ষে 30° কোণ নিতে হবে যা আমরা ফ্রন্ট ভিউতে দেখতে পাবো তাহলে a' থেকে একটা 30 ডিগ্রি কোণ নেওয়া যাক অর্থাৎ এই 30 ডিগ্রি কোণে একটা রেখা আমাদেরকে এমনভাবে আঁকতে হবে যে আমরা প্রকৃত দৈর্ঘ্য 75 mm কে চিহ্নিত করার মতো অবস্থায় থাকবো তাহলে 75 mm দৈর্ঘ্য বিশিষ্ট রেখাকে আমরা 30 ডিগ্রী কোণে আঁকবো এবং এটা যেখানে শেষ হচ্ছে তাকে b1' নাম দেওয়া হলো একইভাবে 40 ডিগ্রি কোণ নাও এবং 75 mm দৈর্ঘ্যকে চিহ্নিত করো তাহলে a' থেকে 40 ডিগ্রি কোণে 75 mm রেখা আঁকা হলো উভয় রেখা সম্পর্কেই আমরা জানি তাহলে আমরা b1 এবং b1' বিন্দু দুটি স্থাপন করলাম এখন আমাদেরকে এই প্রকৃত দৈর্ঘ্যের অনুভূমিক উপাদানকে আঁকতে হবে তাহলে একে প্রকৃত দৈর্ঘ্য নাম দেওয়া যাক এটাই হলো প্রকৃত দৈর্ঘ্যবিশিষ্ট রেখা আমাদের কাছে প্রকৃত দৈর্ঘ্যের অনুভূমিক উপাদান ab1 রয়েছে যা আমরা b1 থেকে আঁকবো তাহলে একে b1 থেকে অনুভূমিক উপাদান ab1 পাওয়ার জন্য একেবারে উপরের দিকে অভিক্ষিপ্ত করো এবং একে 1 নাম দাও কোনো এক জায়গায় আমরা একে নাম দেবো এরপর a1 দৈর্ঘ্য একই কাজ আমরা b1' থেকেও করব অনুভূমিক উপাদান 1 এবং 1' যদি আমরা a1 কে লক্ষ্য করি এই a1 দৈর্ঘ্যকে আমাদের ঘোরাতে হবে সেজন্য a1 থেকে কম্পাসের সাহায্যে একটি বৃত্তচাপ আঁকো যা ওই বিন্দু দিয়ে অতিক্রম করবে একইভাবে একেও বৃত্তাকারভাবে ওই অভিমুখে অভিক্ষিপ্ত করতে হবে অর্থাৎ এটি আরও একটি বৃত্ত চাপ তৈরি করে a সঞ্চারপথ পর্যন্ত একে বিস্তৃত করো a' কে কেন্দ্র করে যেভাবে দেখানো আছে সেভাবে b' কে চিহ্নিত করো a'b' ফ্রন্ট ভিউ হিসেবে যুক্ত করো তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে আমাদেরকে এমন ভাবে ঘোরাতে হবে যাতে b1 থেকে একটা রেখা প্রসারিত করা যায় যাতে সেখানে b' কে চিহ্নিত করা যায় একইভাবে এই b' কে এমনভাবে প্রসারিত করতে হবে যাতে আমরা b' কে চিহ্নিত করতে পারি এই বিন্দুগুলো জানা হয়ে গেলে এবার নীল রং ব্যবহার করা যাক এই রেখাটির সম্প্রসারণের কারণে b জানা গেছে এবং ওই রেখাটির সম্প্রসারণের কারণে b' জানা গেছে আমরা এগুলোকে যুক্ত করে আপেক্ষিক দৈর্ঘ্য বিশিষ্ট রেখা পেতে পারি এটাই হলো a এবং এটা হলো a' তাহলে এটা হবে সিস্টেমের ফ্রন্ট ভিউ এবং এটা হবে সিস্টেমের টপ ভিউ একবার পুনরাবৃত্তি করা যাক প্রথমে আমাদেরকে একটি কোণ তৈরি করার মাধ্যমে এই প্রকৃত দৈর্ঘ্যটিকে সনাক্ত করতে হবে একইভাবে একটা কোণ তৈরি করে প্রকৃত রেখাকে শনাক্ত করতে হবে একে অভিক্ষিপ্ত করতে হবে এবং ঘোরাতে হবে একইভাবে একে ওপরের দিকে সম্পূর্ণভাবে অভিক্ষিপ্ত করতে হবে এবং ঘোরাতে হবে আমরা আগে b1' অভিক্ষেপটিকে জানি এটি প্রসারিত করো যাতে তা ছেদ করে আমরা b1 কে জানি একে প্রসারিত করো এবং একটা ছেদবিন্দু তৈরি করো এইসব করা হয়ে গেলে আমরা এই রেখাগুলোকে যুক্ত করে ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ পাই উদাহরণটিকে ড্রইং শীটে অভ্যাস করা যাক তারপর আমরা যা যা খুঁজে পাবো তার সারসংক্ষেপ করা যাবে তাহলে সবার প্রথমে আমাদেরকে অভ্যাস করার জন্য একটা XY রেখা আঁকতে হবে এটা হলো XY রেখা প্রথম ধাপ হলো প্রকৃত রেখাকে সনাক্ত করা যার দৈর্ঘ্য 75 mm এর জন্য আমাদেরকে a' বিন্দুটিকে চিহ্নিত করতে হবে এই a' বিন্দুটি XY রেখা থেকে 12 mm উপরে অবস্থিত এটা হলো X অক্ষ এবং এটি হলো Y অক্ষ এই জায়গায় আমাদেরকে 12 mm চিহ্নিত করতে হবে তাহলে একে a' নাম দেওয়া যাক এই a' থেকে 30 ডিগ্রি কোণ নিতে হবে তাহলে এই জায়গায় একটা অনুভূমিক রেখা আঁকা যাক এবং 30° কোণকে চিহ্নিত করা যাক আমাদেরকে এই রেখা দুটিকে যুক্ত করতে হবে এবং 75mm চিহ্নিত করতে হবে এটাই হলো আমাদের প্রকৃত দৈর্ঘ্য একে b1' নামে অভিহিত করা হলো এবং রেখা দুটিকে যুক্ত করা হলো একইভাবে নিম্নাভিমুখেও প্রকৃত রেখাটিকে চিহ্নিত করা যাক এরজন্য আমাদেরকে a বিন্দুকে অভিক্ষিপ্ত করতে হবে এবং এটি XY রেখা থেকে 10 mm নিচে থাকার কথা সুতরাং এই বিন্দুটি হলো a বিন্দু এবং এর অনুভূমিক তলের সাথে 40 ডিগ্রি কোণ তৈরি করার কথা এই জায়গায় যদি আমরা রেখাটিকে সংযুক্ত করি এটা এই দিকে একটা কোণ তৈরি করবে এই বিন্দুটিকে আমরা b1 নাম দিলাম এবং একে যুক্ত করলাম তোমরা কি লক্ষ্য করলে যে যখন আমাদের কাছে এই অভিক্ষেপগুলো রয়েছে তখন b1' এবং b1 ভিন্ন হবে প্রকৃত দৈর্ঘ্য তৈরি করা সম্পন্ন হয়েছে এখন আমাদেরকে যা করতে হবে তা হলো এই প্রকৃত রেখাগুলোকে নিচের দিকে অভিক্ষিপ্ত করতে হবে সমান্তরালভাবে একেবারে নিচের দিকে অভিক্ষিপ্ত করতে হবে একইভাবে এই রেখাগুলিকেও সমান্তরালভাবে অভিক্ষিপ্ত করতে হবে এই অভিক্ষেপের উপর একে চিহ্নিত করো যা আমাদেরকে স্থানান্তরিত করতে হবে একটিকে 1 এবং অপরটিকে 1' হিসাবে চিহ্নিত করা হলো তাহলে এই নির্দিষ্ট দৈর্ঘ্যকে এখানে স্থানান্তরিত করা হলো একইভাবে এই নির্দিষ্ট দৈর্ঘ্যটিকে স্থানান্তরিত করা হলো কারণ এটা a কে এখানে অভিক্ষিপ্ত করছে আমাদেরকে এই বিন্দু থেকে এইদিকে অভিক্ষিপ্ত করতে হবে বৃত্তচাপ তৈরি করা হয়ে গেলে আমাদের পক্ষে প্রকৃত রেখাগুলিকে প্রসারিত করা সহজ হবে এটি অবশ্যই প্রকৃত রেখা এটাকে এদিকে প্রসারিত করতে হবে b1' থেকে আমাদের এই কাজটা করতে হবে একইভাবে যে জায়গায় ছেদ করছে সেই জায়গায় বৃত্তচাপটিকে চিহ্নিত করো রেখাটিকে সংযুক্ত করো এটা হলো আপেক্ষিক b' একইভাবে আমাদেরকে b1' কেও প্রসারিত করতে হবে এমনভাবে যাতে এই দৈর্ঘ্যটা ঘুরে যায় সুতরাং এটা এই জায়গায় তৈরি হতে চলেছে আমরা রেখাগুলোকে যুক্ত করব এবং এটা হবে ab এরপর ওই দৈর্ঘ্যগুলোকে খুঁজে বের করা যাক তাহলে লিখে নেওয়া যাক এটা হলো উল্লম্ব তল এটা হলো অনুভূমিক তল এবং আমরা যে বিষয়ে আগ্রহী তা হলো অভিক্ষিপ্ত দৈর্ঘ্য এই দৈর্ঘ্য কত হয় আমরা যদি এই দৈর্ঘ্য পরিমাপ করি তাহলে তা 64 একক হবে আমাদেরকে তা চিহ্নিত করতে হবে অর্থাৎ এটা ab রেখার সমান্তরাল হবে এবং দৈর্ঘ্যে 64 একক হবে একইভাবে a'b' রেখা হলো 39 একক এর সমান্তরালে যদি আমরা চিহ্নিত করি তাহলে তা 39 একক হবে সুতরাং যখন একটা রেখা উল্লম্ব এবং অনুভূমিক উভয় তলেই আনত অবস্থায় থাকে তখন আমাদেরকে এই ধরনের অভিক্ষেপগুলিকে ব্যবহার করতে হবে সিস্টেমের ফ্রন্ট ভিউ এবং টপ ভিউকে গঠন করার জন্য পরের ক্লাসে আমরা আরো কিছু সমস্যা লক্ষ্য করবো